ঠিক তাই আমরা ড্যাবি মডেল যাকে বলে তাকে মোকাবিলা করব সুতরাং এই ড্যাবি মডেলটি একটি আনুমানিক তবে এটি এমন কিছু যা যুক্তিসঙ্গত সুতরাং আমি বলতে চাইছি এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি দেখুন ফ্রিকোয়েন্সি শব্দটি ডিনোমিনেটরে ডানদিকে এখানে উপস্থিত হচ্ছে সুতরাং শূন্য ফ্রিকোয়েন্সি এ শব্দটি যা এই অভিব্যক্তিতে টিকে থাকে ছাত্র এপসিলন এস এপসিলনের ঠিক তাই আপনি এটিকে স্ট্যাটিক মান বলতে পারেন তাহলে চূড়ান্ত বড় ফ্রিকোয়েন্সিগুলিতে কী ঘটে হ্যাঁ আপনি কেবল একটি এপসিলন অনন্ততা পান সুতরাং এটি উচ্চ ফ্রিকোয়েন্সি কেস খুব উচ্চ ফ্রিকোয়েন্সি কেস ডান এবং এখানে এই tau হল শিথিলকরণ সময় বলা হয় সুতরাং অনুমতিটির অধিকারের ফ্রিকোয়েন্সি নির্ভরতার জন্য এটি সম্ভবত সবচেয়ে সহজ মডেল সুতরাং এখানে আমাদের পূর্ববর্তী অভিব্যক্তিতে আমরা εr ω এর ফর্মটি কী তা সম্পর্কে কিছুই বলিনি সুতরাং আমরা এটিকে একটি ফর্ম হিসাবে শুরু করতে যাচ্ছি এবং দেখুন কি এখনও আমার অতীতের সমস্ত ইতিহাস সংরক্ষণ করতে হবে বা এমন কোনও চতুর জিনিস আছে যা আমি ঠিক করতে পারি সুতরাং এটি আসলে আমরা যা করার চেষ্টা করছি তার উদ্দেশ্য অনুসারে বাছাই করা সুতরাং এখানে এই পুরো শব্দটি এটি বহুবার উপস্থিত হবে সুতরাং আমি এটিকে একটি শর্টহ্যান্ড স্বরলিপি দিতে যাচ্ছি আমি এটিকে ডাকব β ঠিক আছে যেহেতু এটি ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে রয়েছে আমি এটিতে টিলড রাখছি সুতরাং এটি ঠিক আছে আবার সময়ের ডোমেন চিত্রের দিকে ফিরে তাকানো যদি আমি সেই মডেলটি বাস্তবায়িত করতে চাই তবে আমার কী দরকার সুতরাং এই ছেলেরা বৈদ্যুতিক ক্ষেত্রগুলি তারা ইয়ে সেলগুলি থেকে গণনা থেকে আসছে সুতরাং তারা ফাংশন নয় তারা কেবল সংখ্যা যা এই লোকটি রয়ে গেছে সুতরাং এটি কোন ডোমেইনে ফ্রিকোয়েন্সি বা সময় এটা ঠিক সময় ডোমেন সুতরাং আমি কিছুটা ফ্রিকোয়েন্সি দিয়ে শুরু করেছি অনুমতির ডোমেন সংস্করণ যা বিচ্ছুরিত প্রকৃতি এখন এই D বাস্তবায়নের জন্য কারণ আপডেটের সমীকরণগুলিতে ডানদিক করার জন্য আমার এই ডিটির প্রয়োজন হবে আপডেট সমীকরণ কি সুতরাং ধরুন আমি D˙ ∇ × H দেখতে পাচ্ছি সুতরাং সময় সময় ডোমেনে আমার ডি দরকার তারপর ডেরাইভেটিভ নেবে সুতরাং টাইম ডোমেনে ডি পেতে আমার এই সময়কাল ডোমেনের দরকার তবে আমি যা শুরু করেছি তা হল ফ্রিকোয়েন্সি ডোমেন যা শুরু করার সবচেয়ে সহজ জায়গা সুতরাং আমার এখন বিপরীত ফুরিয়ার নেওয়া উচিত সময়ের ক্রিয়া হিসাবে εr পাওয়ার জন্য এই অভিব্যক্তিটির রূপান্তর করুন যাতে আমি এটিকে আবার প্লাগইন করতে পারি এটি শুরু করা মাত্র ω 0 করা হয়েছে আর কি হবে আপনি এস পাবেন ওহ দুঃখিত εs এটিকে স্থির বলা হয় কারণ শূন্য ফ্রিকোয়েন্সি সঠিক সুতরাং আমি যদি এর বিপরীত ফুরিয়ার রূপান্তর নিতে চাই সুতরাং উদাহরণস্বরূপ কী আসুন আমরা খণ্ড খণ্ড খতিয়ে দেখি এর বিপরীত ফুরিয়ার রূপান্তরটি কী এটি চেনা লাগছে এটি ক্ষয়িষ্ণু যে ক্ষয়াত্মক হয় 11 jωτ শিক্ষার্থী ক্ষয় হচ্ছে হ্যাঁ ঠিক সুতরাং কিছু থাকবে এই ধ্রুবকটি এপসিলন অনন্তকে ডানদিকে এগিয়ে নিয়ে যাবে আমার কাছে আছে e−tτ আরও একটি জিনিস τ দ্বারা বিভক্ত হবে কারণ τ ডোনোমিনেটর ডানে রয়েছে সুতরাং এটি τ এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে β নেই আমি মিস করছি আমার এখানে আরও একটি মেয়াদ আছে ছাত্র ইউনিট হ্যাঁ ইউনিট পদক্ষেপ ছাত্র ইউনিট পদক্ষেপ প্রত্যেকে জানে ইউনিট স্টেপস ঠিক কী সুতরাং এই ইউনিট পদক্ষেপ ব্যতীত এটি আপনার খুব সহজ অধিকার যদি আমি এই ফাংশনটির ফুরিয়ার রূপান্তর নেওয়ার চেষ্টা করি তবে বিয়োগ সময় স্কেলscale ডানদিকেই সীমাহীন সুতরাং আমি এই ইউনিট টি প্রয়োজন সুতরাং এটি আমার β এর বিপরীত ফুরিয়ার রূপান্তর এখন আমি পারি εr এর ফুরিয়ার রূপান্তর পান প্রথম মেয়াদে কী ঘটে এটি কেবল হবে না ε∞ অন্য কিছু থাকতে হবে ছাত্র ডেল্টা টি δ ঠিক আছে সুতরাং এখন আমি আমার εr পেয়েছি যে আমার পরবর্তী ধরণের উদ্দেশ্য কী ছাত্র রাখো এটি ঠিক ডি সমীকরণের মধ্যে রাখুন সুতরাং আমাদের ডি সমীকরণ এখন আমার কী করতে হবে আমাকে এই সমীকরণটিতে এটি ঠিক করতে হবে সুতরাং আমরা এটি করার আগে আসুন এটি ঠিক আছে পরিকল্পনা করুন সুতরাং মনে রাখবেন এই পুরো শব্দটিকে ডাকা হয় β ডান সুতরাং এই পুরো শব্দটি মনে রাখা দরকার যে আমরা আসলে এই অবিচ্ছেদের কোনও বিশ্লেষণমূলক মূল্যায়ন করতে পারি না সুতরাং এফডিটিডি তে আমরা স্থান এবং সময়কে সঠিকভাবে বিবেচনা করছি সুতরাং বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্রগুলিতে কী ঘটে তা আপডেট না হওয়া পর্যন্ত পরবর্তী সময় তাত্ক্ষণিক অবধি অবধি অবিরত থাকে ঠিক একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানের জন্য তাদের ধ্রুবকটি ঠিক থাকে এবং তারপরে তারা আপডেট হয় এফডিটিডিটি কীভাবে কাজ করে সেখানে কোনও বিশ্লেষণাত্মক বিবর্তন নেই সুতরাং এখন এই সময় অবিচ্ছেদ্য যে আমি এই অবিচ্ছেদ্য সময় আমি কি করা উচিত এই কিভাবে আমি এটি বিবেচনা সম্পর্কে যাওয়া উচিত ছাত্র ডেল্টা টি ঠিক তাই আমার Δt আছে সুতরাং আমি এই 0 টি বিভক্ত করব ছাত্র ০ থেকে টি এটি তাত্ক্ষণিকভাবে ডানদিকে একবার সংশ্লেষে পরিণত হবে সুতরাং আমার কাছে এই সময়টি তাত্ক্ষণিকভাবে বলুন এটি আমার সময় 0 থেকে t আমি এটি এর অন্তর মধ্যে কাটা এবং তারপর কি ঘটবে একটি সংক্ষিপ্ত করতে যাচ্ছি সুতরাং আমার Dn এটির জন্য আমার স্বীকৃতি সুতরাং এই সমস্ত মহাকাশে একটি নির্দিষ্ট পয়েন্টে ঘটছে ছাত্র কারণ সাধারণত ফর্ম আপনি এই দেবি মডেল জন্য জিজ্ঞাসা করছেন ছাত্র হ্যাঁ এটি বিশ্লেষণাত্মকভাবে উত্পন্ন ছাত্র হ্যাঁ 0 থেকে টি ইন্টিগ্রাল 0 থেকে টি পর্যন্ত হয় ছাত্র হ্যাঁ আমি যা জিজ্ঞাসা করছি তার একটি বিশ্লেষণাত্মক সমাধান রয়েছে এই সমীকরণ ছাত্র ই না কারণ আমি ই জানি না আমার যদি এই অবিচ্ছেদে E না থাকি যদি আমার সবেমাত্র εrτ dτথাকে যা সময়ের ফাংশন হিসাবে পরিচিত তবে আমি সম্ভবত এটি মূল্যায়ন করতে পারি তবে আমি জানি না বৈদ্যুতিক ক্ষেত্রটি সেখানে বসে আছে যা নিজেই গণনার একটি বিষয় যা আমি জানি না বৈদ্যুতিক ক্ষেত্র আসলে আমি কোন ই এবং এইচ সুতরাং এই ডি লোকটি সেখানে একরকম অসুবিধে ফেলতে বসেছে কারণ ম্যাক্সওয়েলেরMaxwell's সমীকরণগুলি ∂D ∂t ∂E ∂t নয় সুতরাং আমি ডি যেতে হবে এবং ডি থেকে ই আসতে হবে সুতরাং ডি সেখানে থাকলেও আমাকে এই সমীকরণটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সুতরাং Dn হল সময়ে স্থানচ্যুতি ক্ষেত্রের মান তাত্ক্ষণিক n ঠিক আছে তো প্রথমটি কী হবে সুতরাং এখন ε অবিচ্ছেদ্য এই প্রথম লোকটি ডান পপ আউট করতে চলেছে সুতরাং এই সম্পূর্ণ এক্সপ্রেশন ঠিক এই পুরো প্রকাশটি এখানে প্রতিস্থাপিত হতে চলেছে তাহলে প্রথম মেয়াদটি আমাকে কী দেবে ছাত্র এপসিলন ε∞ বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা গুণিত কারণ বৈদ্যুতিক ক্ষেত্র এখানে তাত্ক্ষণিক সময়ে হয় ছাত্র টি t যা n সঠিক সুতরাং এই টি এন ডান হিসাবে একই শীর্ষে আমার কাছে অবিচ্ছিন্ন সময় সংস্করণটির নীচে হল বিযুক্ত সংস্করণটি ডান সুতরাং এটি পৃথক এবং এটি ঠিক আছে ক্রমাগত পরের শব্দ এখানে মজা ঠিক শুরু হয় সুতরাং আমি প্রতিটি যে ধরে নিতে যাচ্ছি সময় বিরতি বৈদ্যুতিক ক্ষেত্র ডান পরিবর্তন করে না সুতরাং আমি একটি সংক্ষেপ করতে যাচ্ছি সুতরাং সুতরাং উদাহরণস্বরূপ এটি n ঠিক আছে সুতরাং আমি এই ওভার উপর এই উপর এবং n − 1 0 অবশেষে এই অধিকার উপর সুতরাং এটি 0 1 2 3 পর্যন্ত এই বিন্দু পর্যন্ত যা সময় বিরতির ডান বিয়োগ 1 প্রারম্ভিক পয়েন্ট সুতরাং আমি এটি শুরুতে বৈদ্যুতিক ক্ষেত্রটি ধরে নিয়ে যাচ্ছি এটি ঠিক ডানদিকে একই থাকবে সুতরাং এখানে আমার কী থাকবে আমি E n−m করব এবং এটিই সমষ্টিটি কী হবে সংহতকরণের সীমা কী হবে আমি একটি পরিবর্তনশীল মি চালু করেছি সুতরাং কি শুরু ছাত্র এম ডেল্টা টি mΔt to Δt এবং এই অবিচ্ছেদের ভিতরে এটি কী ছাত্র এপসিলন আরεr আর εr না ছাত্র এপসিলন এটা সেখানে আপনার দিকে তাকিয়ে আছে এপসিলন এস হ্যাঁ তবে আমি জানি β τ dτ এর জন্য একটি শর্টহ্যান্ড স্বরলিপি রয়েছে সুতরাং আসুন আমরা উদাহরণস্বরূপ সীমাবদ্ধতা যাচাই করি বিকল্প m 0 ঠিক আছে সুতরাং m 0 আমি প্রথম বিভাগ থেকে ডান থেকে 0 Δt অবধি অবিচ্ছেদ্য দ্বারা En গুণ করব Refer Time 1143 এটি একটি সমঝোতা সুতরাং ধরুন আমি শূন্য সময়ে তাত্ক্ষণিক মুহূর্তে τ 0 পরে এর E এবং εr নিচ্ছি সুতরাং এর বৈদ্যুতিক ক্ষেত্রটি বর্তমানে ভবিষ্যতে এবং ε 0 ডানদিকে রয়েছে আমি বোঝাতে চাইছি এটি একটি পুনর্বিবেচনা যা আপনি গণনা করেন কীভাবে আপনি কোনও সমাবর্তন সঠিকভাবে করেন সুতরাং εr τ 0 থেকে t এ চলছে সুতরাং এখানে এই দ্বিতীয় অংশটি 0 থেকে t এর দিকে এগিয়ে চলছে যেমন m অগ্রগতি হয় এবং অন্যদিকে যেমন m এই বৈদ্যুতিক ক্ষেত্রের মান বিকাশ করে চলেছে বর্ধমান রাখে সুতরাং E t τ কমতে থাকে সুতরাং অবশেষে যখন t τ আমি ঠিক E পাই সুতরাং আমি যদি বিকল্প m n − 1 আমি কী পাই ছাত্র ই1 ই ঠিক প্রথম দিকে সুতরাং আপনি বৈদ্যুতিক ক্ষেত্রটি শুরুতে বা শেষে স্থির থাকতে চান তা চয়ন করতে পারেন এটি কিছুটা ধীরে ধীরে ধীরে ধীরে অধিকার বলে বিবেচনা করে সুতরাং এই সরঞ্জামগুলি তাহলে এটা কি পরিষ্কার সুতরাং যদি আমি বলতে চাইছি এটি সত্যই সাফ হওয়া উচিত কারণ এর বাকী অংশগুলি এই অংশটির উপর নির্ভর করে যে আমরা ঠিক কী করেছি very সুতরাং আমরা দেবি মডেলটি গ্রহণ করেছিলাম সময়টির ডোমেনে এটি দেখতে কেমন লাগে তা অনুসন্ধান করতে আমরা এর বিপরীত ফুরিয়ার রূপান্তরটি নিয়েছিলাম সময় ডোমেনকে ডি এবং ই এর মধ্যে গঠনমূলক সম্পর্কের দিকে ঠেলে দিয়েছিলাম আমরা এ পর্যন্ত যা করেছি তা সুতরাং মূলত ড্যাবি মডেল এবং দ্বিতীয়টির আনুমানিকতা কী এটি ধ্রুবক কিন্তু এটির বিকল্প নেই যে এর চেয়ে ভাল আমরা আর কিছু করতে পারি না কারণ আমি বৈদ্যুতিন ক্ষেত্রটি কেবলমাত্র স্বচ্ছ সময়েই জানি আমি এটি সর্বত্র জানি না শিক্ষার্থী ধরুন 0 থেকে ই ধ্রুব হবে কেন E থেকে 0 থেকে n পর্যন্ত ধ্রুব হওয়া উচিত আমি ইয়ে কোষের ডানদিকে প্রতিটি সময়ে তাত্ক্ষণিকভাবে E গণনা করছি সুতরাং আমার কাছে ই এর একটি রেকর্ড রয়েছে এবং এই অবিচ্ছেদ্যটি আমাকে প্রয়োজন বলে বোঝাতে চাই আমি ধারাবাহিক ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষেত্রের ধারাবাহিক কেস কনভোলশন ইন্টিগ্রালের জন্য এটি প্রয়োজন E t τ এবং τ 0 থেকে t এর মধ্যে পরিবর্তিত হয় সুতরাং এটির E থেকে E টি দরকার সুতরাং এটির বৈদ্যুতিক ক্ষেত্র ধ্রুবক নয় আচ্ছা ঠিক আছে সুতরাং আসুন এই মাত্র τ 0 কল করুন হ্যাঁ ভাল পয়েন্ট τ 0 হল একটি শিথিল সময় যা এখানে এই সংহতকরণের এই পরিবর্তনশীলটির সাথে কিছুই করতে পারে না হ্যাঁ ভাল পয়েন্ট ঠিক আছে তাহলে আমাদের কি এগিয়ে যাওয়া উচিত সুতরাং আমাদের পরবর্তী পদক্ষেপটি আমরা Dn পেয়েছি পরের ধাপটি এটি আপডেট সমীকরণের মধ্যে রাখা হবে ঠিক এটি একটি যৌক্তিক পরবর্তী পদক্ষেপ সুতরাং আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণটি কী আমাদের বলছে সুতরাং আমি ধরে নিচ্ছি যে কোনও বর্তমান নেই অন্যথায় এখানে আরও একটি বর্তমান শব্দ থাকবে সুতরাং এখন এটি হয়ে যাবে ঠিক এর অর্থ আমি পূর্ববর্তী Dn থেকে উদ্ভূত এই অভিব্যক্তিটি কেবল Dn 1 লিখতে হবে আমাকে Dn নেওয়ার দরকার নেই দুটি ঠিক আছে বিয়োগ সুতরাং আসুন আমরা লিখি যে আমি ছিলাম Dn শব্দটি প্রসারিত করি সুতরাং Dn সমান কি সুতরাং লক্ষ করুন যে এই অবিচ্ছেদ্য সর্বত্র প্রদর্শিত হবে সুতরাং আমরা এটির জন্যও একটি সংক্ষিপ্ত স্বরলিপি থাকবে সুতরাং আমি এই ঠিক এই অবিচ্ছেদ্য অধিকার বলতে যাচ্ছি সুতরাং এই আসুন আমরা এখানে অন্যরকম রঙ ব্যবহার করব যা আমি কল করতে যাচ্ছি অন্যথায় আমাকে সর্বত্র ডানদিকে অবিচ্ছেদ্য লিখতে হবে সুতরাং প্রথম শব্দটি কী আমার অর্থ আমার কাছে সর্বত্র ε0 আছে তবে আমার কাছে ε∞ En রয়েছে এখন আমি মনে করি আমি এখানে প্রচুর পদ থেকে বিয়োগ করতে চাই Dn এবং Dn − 1 এর মধ্যে সাধারণ হতে পারে সুতরাং আমি কেবল সংক্ষেপটি লিখব এবং তারপরে আমরা বিয়োগটি করব সুতরাং এখানে প্রথম মেয়াদ সুতরাং আমরা m 0 দিয়ে শুরু করব তাহলে তা হবে ছাত্র ই এন En ঠিক আছে এবং তারপর ঠিক আছে আমি m0 দিয়ে শুরু করছি সুতরাং এটি হতে চলেছে সুতরাং খুব সহজ যদি আপনি ঠিক সূচকগুলি টি ঠিক রাখেন পরবর্তী হবে শিক্ষার্থী ১ এবং এই ধারাবাহিকভাবে অবধি কয়টি শর্ত আছে এ কয়টি পদ ছাত্র এন পদ এন শর্তাবলী ঠিক আছে এখন আসুন D n − 1 লিখি এটি সহজ সুতরাং প্রথম পদটি তারপর আমি এখানে দিয়ে শুরু করব আমার এই ছেলেটি থাকবে আমার কাছে থাকবে কোন অধিকার নাই সুতরাং এই পদটি নেই আমার কি পরেরটি থাকবে শীর্ষ সম্মেলনের প্রথম মেয়াদটি কী হবে এখানে একটি এখানে আছে এবং এখানে একটি আছে দেখুন সুতরাং এখন আমি যদি এই n কে n 1 দ্বারা প্রতিস্থাপন করি তবে এটি হয়ে যাবে সুতরাং এখানে যে শব্দটি উপস্থিত হবে তা কী হবে এটি প্রথম আলোচনার শব্দ সুতরাং এটি m 0 ছাত্র ০১ জন চূড়ান্ত অবশেষে চলে যায় সমষ্টিটির শেষ পদটি কী এটি এখনও ঠিক কয়টি পদ n 1 পদ ঠিক আছে সুতরাং এখন আমাদের কী করতে হবে আমাদের এই দুটি অক্ষর বিয়োগ করে ঠিক আছে Δt দ্বারা বিভাজন করতে হবে ঠিক আছে সুতরাং আসুন এখানে লিখুন যে Dn এবং Dn − 1 সমান ঠিক আছে সুতরাং আমাদের এই বিয়োগটি কিছুটা বুদ্ধিমানের সাথে করা উচিত সুতরাং কি বোঝাতে হবে তা জান সুতরাং আসুন আমরা প্রথমে এই অ্যাপসিলন অনন্ত শর্তাদি নিয়ে কাজ করি এবং তারপরে সংক্ষেপে যাই ঠিক আছে সুতরাংনিয়ে কোনও প্রতিযোগিতা নেই তবে তারপরে একটি পদ রয়েছে যার সাথে কারও থাকার নেই সুতরাং আমরা কেবল সেগুলি হিসাবে লিখব তারপরে আমার কাছে বৈদ্যুতিক ক্ষেত্রটি সাধারণ হবে এবং বিটা বারগুলি অন্যরকম ঠিক আছে আমার আছে এবং তারপরে এখন আমি একে অপরের থেকে এই n 1 পদগুলিকে কেবল বিয়োগ করতে যাচ্ছি তাই আমি এগুলিকে একে অপরের উপরে লিখেছি সুতরাং এই পদগুলি আমি বিয়োগ করতে যাচ্ছি সুতরাং লক্ষণীয় কি খুব ভাল E এই উভয় পদেই একই রকম আমাদের E1 E1 E n 1 E n 1 সুতরাং m র উপর সংক্ষেপ হিসাবে এটি ঠিক সুতরাং ছাত্র স্যার হ্যাঁ শিক্ষার্থী ডি এন বিয়োগ 1 এ প্রথম দুটি পদ হল এন বিয়োগ 1 পদটি নিজেই সঠিক D n 1 এ প্রথম শব্দটি এপসিলন ডি এন বিয়োগ 1 যোগ 0 এ তারা প্রথম পর্বে পৃথকভাবে আসে এখানে কিছুই নেই এখানে কোনও মেয়াদ নেই ছাত্র এটা 0 ঠিক আছে তা 0 ছাত্র হ্যাঁ প্রথম শব্দটিতে এটি পৃথক হয়ে আসে হ্যাঁ আমি বলতে চাইছি আমি এখানে একটি ফাঁকা রেখেছি কারণ আমি এটি প্রথম সমীকরণের সাথে সারিবদ্ধ করতে চেয়েছিলাম সুতরাং এখানে কিছুই নেই সুতরাং এটি এখানে একটি ফাঁকা হ্যাঁ ঠিক আছে সুতরাং প্রথম পদটি E n 1 দেখুন সুতরাং m কি থেকে শুরু করা উচিত ছাত্র ০ 0 এবং আমার এখানে কী আছে ছাত্র এম প্লাস 1 এবং m সমষ্টি 0 থেকে শেষ পর্বে যেতে চলেছে ছাত্র n - 2 n 2 দুর্দান্ত সুতরাং এটি কঠিন নয় এটি কেবল বীজগণিত যে হিসাব রাখে কোন শব্দটি কোথায় এবং ঠিক আছে কেবলমাত্র একমাত্র অসুবিধা এখনও পর্যন্ত কোনও অসুবিধা হয়নি আমাদের কাছে একবার আমরা দেবি মডেল ধরে নিলে এটি সরাসরি হবে ফুরিয়ার ট্রান্সফর্মটি সহজ ছিল প্রান্তগুলি শর্তগুলি একে অপরের পাশে রাখে যা হল আমাদের যা করতে হবে এবং তারপরে আমরা এটিকে এখানে এই পদটিতে প্রতিস্থাপন করব সুতরাং আমরা এখানে কিছুক্ষণ থামব ঠিক আছে সুতরাং পদক্ষেপগুলি পরিষ্কার ড্যাবি মডেল দিয়ে শুরু করুন ফুরিয়ারটিকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নিন কনভোলশনটি সরল করুন এবং এখন আমি E র সাথে সঠিকভাবে একটি সম্পর্ক পেয়েছি ডান হাতটি নিখুঁতভাবে E শর্তাবলী এবং আমি পদটি দ্বারা প্রতিস্থাপন করব সুতরাং আমি E এবং H এর মধ্যে একটি আপডেটের সম্পর্ক পাব যা আমি চেয়েছিলাম তারপরেই আমরা দেখব যে ইতিহাসের কী হয়েছিল সুতরাং এখনও আমার অতীতের সমস্ত তাত্ক্ষণিক সময়ে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রয়োজন সুতরাং আমাদের এখনও এটির প্রয়োজন আছে কি না ঠিক আছে তা জানব